সকলকে স্বাগত জানাই এই অধ্যায়ে আমরা বিভিন্ন ধরনের হাসি এবং তার তাৎপর্য আলোচনা করার সাথে সাথে মাথা নাড়ানো তাৎপর্য আলোচনা করব Allen Pease প্রথম হাসির উল্লেখ করেছেন তিনি প্রথমে ঠোঁট চেপে হাসার আলোচনা করেছেন মানুষ যখন ঠোঁট চেপে হাসে তখন নিজের প্রকৃত আচরণ এবং প্রকৃত ভাবনাকে লুকিয়ে রাখতে চায় সাথে সাথে সে অন্যদের সামনে নিজেকে ভদ্র দেখাতে চায় ছবিটিতে একটি বিশেষ ধরনের হাসির লক্ষ্য করা যায় এই ধরনের হাসি সাধারণত সফল ব্যক্তিদের মুখে দেখা যায় এই হাসির মাধ্যমে তারা নিজেকে সফল দেখাতে চায় কিন্তু কখনই তারা নিজের সফলতার রহস্য লোকেদের সামনে খুলে ধরতে চায় না যখন কোন নতুন মানুষ কোন দলে শামিল হয় তখন সে সাধারণত কথোপকথনের সময় ঠোঁট চেপে স্মিত হাসি দিতে পছন্দ করে আরেক ধরনের হাসি হলো বাঁকা হাসি এ ক্ষেত্রে লক্ষ্য করা উচিত মানুষের মস্তিষ্কের দুই ভাগ দুই বিপরীত ধরনের বার্তা মানুষকে পাঠায় যার ফলে মানুষ তার মুখে দুই ধরনের আবেগের প্রকাশ করে বাঁ দিকের মস্তিষ্ক মুখের মাংসপেশিকে নিচের দিকে টানে এবং ডানদিকের মস্তিষ্ক চোখের ভ্রু এবং ঠোঁট ও গালের উপরের দিকে টান দেয় যার ফলে এই ধরনের হাসির মাধ্যমে মানুষ মিশ্রিত আবেগ প্রকাশ করে নিম্নমুখী ঠোঁটের অবস্থান প্রতিকূল ভাবের বর্ণনা দেয় এবং অন্যদিকে ঊর্ধ্বমুখী ইঙ্গিত এইটাই বোঝায় যে মানুষটি এই মুহূর্তে রেগে নেই এটি খুবই ক্ষুদ্র অনুভূতি অনেক ক্ষেত্রে দেখা গেছে মানুষ এই ধরনের আচরণ এবং মুখের অঙ্গভঙ্গি ব্যঙ্গাত্মক পরিস্থিতির পরিপ্রেক্ষিতে ব্যবহার করে তৃতীয় ধরনের হাসি হলো চোয়াল দেখিয়ে হাসা যখন মানুষ গভীর জনতার মধ্যে কথোপকথন করে তখন মানুষ এই ধরনের হাসির প্রকাশ করে এই হাসির মাধ্যমে বোঝা যায় যে সে খুবই খুশি এবং সুখী মানুষ এই ধরনের আচরণের মধ্যে কিছুটা লোকদেখানো স্বভাব থাকে সামাজিক স্তরে এই ধরনের হাসির প্রকাশ সাধারণত অন্যকে ছোট দেখানোর জন্য বা হিংসাত্মক আচরণ প্রকাশে ব্যবহার করা হয় এই ছবিটি থেকে কাত হয়ে উপরের দিকে তাকিয়ে বা মুখ ফিরিয়ে হাসা কি ধরনের তা বোঝা যায় এই ধরনের হাসি খোলা মনের পরিচয় দেওয়ার সাথে সাথে একটি গাম্ভীর্যের এবং লোকজনকে এড়িয়ে চলার ইঙ্গিত করে এই হাসি অন্যদেরকে স্বাগত জানায় এই হাসি দেখে বোঝা যায় যে আমাদের অন্যের প্রতি খেয়াল রাখা উচিত এ ধরনের হাসি প্রিন্সেস ডায়না ক্ষেত্রে দেখা যায় হাসি একটি মুখোশ এর দ্বারা কখনোই বোঝা যায়না যে মানুষটি কতটা যন্ত্রণা আছে কি না এটি একটি সামাজিক রীতি যার দ্বারা আমরা আমাদের দুঃখ বেদনা অন্যদের না জানিয়ে খুব সহজে এড়িয়ে চলতে পারি হাসি কখনোই চোখ পর্যন্ত পৌঁছায় না তাই মুখে হাসি থাকলেও চোখে যন্ত্রণা বোঝা যায় কিছু ক্ষেত্রে মানুষ খোলাখুলিভাবে তার হাসির প্রকাশ করতে পারে না সামাজিক স্তরে কখনো কখনো মনে হয় যে এই পরিস্থিতিতে হাসা উচিত নয় বা কিছু সামাজিক বাঁধার জন্য প্রকাশ্যে হাসা নিষেধ আরেক ধরনের হাসি হলো কিছু পরিস্থিতিতে আমরা অন্যকে হয়তো সাহায্য করতে পারি না কিন্তু সাথে সাথেই আমরা অন্যকে বুঝাতে চাই যে এই সাহায্য করতে না পারার জন্য সে যেন খারাপ না মনে করে তার জন্য আমরা একটি বিশেষ ধরনের হাসি প্রকাশ করে থাকি আর একটি উদাহরণ হল তুমিও তো কোন জিনিসের জন্য একটি লম্বা লাইনে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে রয়েছো যেই মুহুর্তে তুমি জিনিস আনার জন্য দুয়ারের মুখোমুখি হও সেই মুহূর্তে জানায় যে জিনিসটি শেষ হয়ে গেছে সেই সময় বিক্রয়ক একটি বিশেষ ধরনের হাসি হেসে তোমাকে এই বার্তাটি দেয় এই বিশেষ ধরনের হাসির উত্তর তুমি নিরব থেকে বা হেসে দিতে পারো সামাজিক স্তরে বিভিন্ন অনুষ্ঠানে প্রত্যেকটি মানুষের নিজস্ব চাহিদা সাধারণত খুব একটা প্রাধান্য পায় না সেক্ষেত্রে মানুষকে সেই পরিস্থিতিতে মানিয়ে চলতে হয় সেই সময় একটি বিশেষ ধরনের হাসির মাধ্যমে তার এই ভাবনাকে প্রকাশ করে সে বিরক্ত হলেও এই হাসির মাধ্যমে তার রাগ দেখায় না বা কোন প্রতিকূল আবেগের প্রকাশ করে না কিন্তু তার হাসির মাধ্যমে সে তার সামাজিক সামঞ্জস্য বজায় রাখে মানুষ যখন অন্য মানুষকে কষ্ট করতে দেখে বা দুর্ভাগ্য পীড়িত হতে দেখে সে আত্মসন্তুষ্টি পায় সেই সময় একটি বিশেষ হাসির মাধ্যমে সে তার এই আনন্দের এবং আত্মসন্তোষের প্রকাশ করে মানুষ তার বিভিন্ন ধরনের আবেগ বিভিন্ন ভাবে প্রকাশ করে সামাজিক এবং সাংস্কৃতিক স্তরে এর তাৎপর্য বিভিন্ন কখনো কখনো ক্ষেত্রে এ ধরনের ভাবের প্রকাশ বৈধ বলে স্বীকার করা হয় উদাহরণস্বরূপ বলা যায় যদি কোন মানুষ অবৈধভাবে হঠাৎ করে ধনী এবং প্রভাবশালী হয়ে ওঠে এবং কিছু বছর পরে আইনের কবলে পড়ে মানুষটিকে যদি শাস্তি দেওয়া হয় তাহলে সাধারণত একটি আনন্দের অনুভুতি আমাদের মধ্যে জেগে ওঠে যার প্রকাশ একটি হাসির মাধ্যমে জানানো যায় এই হাসি আমাদের আবেগকে সীমিত রাখে এবং হিংসাত্মক মনোবৃত্তি কে দাবিয়ে রেখে একটি সন্তুষ্টির প্রকাশ করে এটা কখনোই সম্ভব নয় চোখের আড়ালে নিজের হাসিকে আবদ্ধ করা যখন আমরা একা থাকে তখন আমরা যেকোনো পরিস্থিতিতে খোলা মনে হাসতে পারি কিন্তু যখন আমরা অন্যদের সাথে কোন পরিস্থিতিতে সামিল হই তখন আমাদের সব সময় কিছু জিনিস মনে রাখতে হয় যেমন তেমন যখন তখন হেসে আমরা নিজের আবেগ প্রকাশ করতে পারিনা কারণ কখনো কখনো এই হাসি অন্যকে আঘাত দিতে পারে মানুষ নিজের হাসিমুখে প্রস্ফুটিত না করলেও চোখের মাধ্যমে সে অন্যের সামনে তা প্রকাশ করতে পারে সাধারণত আমরা একটি ভদ্র হাসি মুখে সাজিয়ে রাখি এই ভদ্র হাসি সামাজিক স্তরে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই ভদ্র হাসির মাধ্যমে আমরা বুঝিয়ে দিই যে মানুষটি আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ কখনও কখনও আমরা অদ্ভুত পরিস্থিতি সম্মুখীন হই যেমন কথা বলার সময় সামনের মানুষটির নাম ভুলে যাওয়া সেই ক্ষেত্রে আমরা স্মিত হাসি দিয়ে এই পরিস্থিতির সামাল দিতে পারি গবেষণা করে দেখা গেছে যারা সাধারণত কোন ব্যতিক্রম এবং অদ্ভুত পরিস্থিতিকে হাসির মাধ্যমে কাটিয়ে দিতে পারে লোকে তাদের সাধারণত পছন্দ করে এবং সহজে তাদেরকে ক্ষমা করে দিতে পারে সামাজিক এবং সাংস্কৃতিক স্তরে হাসির তাৎপর্য বিভিন্ন বিভিন্ন সাংস্কৃতিক স্তরে হাসির ব্যবহার বিভিন্নভাবে করা হয় সমাজে চলাচল করার ক্ষেত্রে আমরা প্রত্যেকে সব সময় একটি সামাজিক হাসি মুখে সাজিয়ে রাখি আমেরিকার মতো দেশে আনন্দের হাসি প্রাধান্য বেশি ডাচের কেল্টনের মতে ব্রিটিশরা আমেরিকানদের তুলনায় সামাজিক হাসি বেশি পছন্দ করে ব্রিটিশ সমাজে সামাজিক স্তরের ভদ্রভাবে হাসি প্রভাবশালী তাছাড়াও হাসার সময় ঠোটের উপর ভাগ চেপে হাসাও একটি বিশেষ লক্ষণ জেয়ান্নে টসেতার গবেষণায় উল্লেখ করেছেন বিভিন্ন সাংস্কৃতিক স্তরে বিভিন্ন প্রকার হাসির তাৎপর্য কোন মানুষের ছবি দেখার সময় আমরা সাধারণত তার ব্যক্তিত্বের ধারণা করার সাথে সাথে তার সাংস্কৃতিক এবং সামাজিক ব্যবহারের এবং ভাবনার অনুশীলন করে থাকি কোন দেশের নেতা যদি উদ্দীপনার সাথে উত্তেজিত হয়ে স্বতঃস্ফূর্তভাবে হাসির প্রকাশ করেন তাহলে সে দেশে সাথে সাথে উদ্দীপনার সঞ্চার হয় যে দেশের নেতারা খুব শান্ত ভাবে এবং ভদ্রভাবে সামাজিক স্তরে কথোপকথন করেন সেই দেশের নাগরিক এবং অন্যান্য ব্যবস্থা সেইভাবে চলিত হয় তাই বলা যেতে পারে সাংস্কৃতিক স্তরে যে ধরনের আবেগ প্রকাশ করা হয় ঠিক সেই ধরণের ব্যক্তিত্বের পরিচয় পাওয়া যায় কারমেন জুডিথ নাইন কার্ট উল্লেখ করেছেন কিছু কিছু ক্ষেত্রে বন্ধুত্বপূর্ণ পরিস্থিতিতে সহজে হাসির প্রকাশ করা যায় কিন্তু কিছু গম্ভীর পরিস্থিতিতে যেমন কি পড়াশোনা করার সময় বা কোন গুরুত্বপূর্ণ কাজ করার সময় হাসির প্রকাশ খুব দেখেশুনে করতে হয় ল্যাটিন আমেরিকান হাসির মাধ্যমে কথোপকথন করা যায় কাউকে জিজ্ঞেস করার পরিবর্তে কি সে কেমন আছে একটি সামান্য হাসির মাধ্যমে এ প্রশ্নটি করা যেতে পারে প্রত্যুত্তরে মানুষটিকে হেসে জানাতে পারি সে কেমন আছে এটি একটি খুব সুন্দর মাধ্যম কথোপকথনের কারণ যদি কাউকে সরাসরি জিজ্ঞাসা করা হয় তাহলে সে হয়তো এড়িয়ে যেতে পারে বা উত্তর দিতে পছন্দ নাও করতে পারে যখন বিভিন্ন সংস্কৃতির মিশ্রণ হয় তখন মানুষের ব্যবহার এবং গতিবিধি কিছুটা পরিবর্তন হয় কিছু ক্ষেত্রে সাধারণত সংশয়সৃষ্টি হতে পারে কারণ যে হাসি একটি সংস্কৃতির ক্ষেত্রে বৈধ সেই হাসি অন্য সংস্কৃতিতে হয়তো অগ্রাহ্য করে পোল্যান্ডের মতো দেশে অপরিচিত মানুষের দিকে তাকিয়ে হাসাটা বোকামী লক্ষণ নরওয়েতে অচেনা অপরিচিত মানুষের দিকে তাকিয়ে হাসাটা লক্ষণ সেখানকার গভর্নমেন্ট নির্দেশ দিয়ে থাকে এর দ্বারা বুঝা যায় যে প্রত্যেক দেশের প্রত্যেক সাংস্কৃতিক ক্ষেত্রে নিয়ম বিভিন্ন ডারউইন উল্লেখ করেছেন অকারনে হাসা টা বোকামির লক্ষণ যদিও হাসি সার্বজনীন ক্ষেত্রে খুশির বার্তা নিয়ে আসে তথাপি বিনা কারণে হাসা বোকামির পরিচয় দেয় মানুষের হাসি মানুষ কিভাবে হাসে এবং কতটা হাসে ইত্যাদি মানুষের সংস্কৃতি দ্বারা নির্ধারিত হয় জার্মান সম্প্রদায় বিশেষ করে যে হাসিটা কেবলমাত্র তাদের বন্ধু এবং পরিবারের জন্য অন্য কোন মানুষের জন্য এটি ব্যবহার করা অনুচিত কোন গম্ভীর পরিস্থিতিতে বা কর্মক্ষেত্রে অকারনে হাসা উচিত নয় ভিয়েতনাম এবং চাইনিজ পরিবারে সাধারণত হাসির ব্যবহার খুবই সীমিত এশিয়ার সাংস্কৃতিক ক্ষেত্রে হাসির ব্যবহার সাধারণত ক্ষমা চাওয়ার পরিপ্রেক্ষিতে করা হয় হাসির মাধ্যমে কারোর প্রতি যন্ত্রনা বেদনা ইত্যাদি ভাবকে সহজে সামলানো যায় হাসির মাধ্যমে যেকোনো ধরনের ভুল বোঝাবুঝি অথবা প্রতিকূল পরিস্থিতি সামাল দেওয়া যায় এই ভিডিওতে হাসির বিভিন্ন ব্যবহার সম্পর্কে আলোচনা করা হয়েছে পর্যটকদের মতে আমেরিকার বাসিন্দারা অপরিচিত লোকের প্রতি হাসির মাধ্যমে ভাবের আদান প্রদান করতে পছন্দ করে সাধারণত আমেরিকার বাসিন্দারা অন্যের প্রতি হাসির ভাব দেখিয়ে আনন্দ এবং আত্মবিশ্বাসের পরিচয় দেয় তাছাড়া এই হাসির আলাপ মানুষটিকে অন্য মানুষের সাথে মেলামেশা করতে সুবিধা করে দেয় এবং একটি নম্র স্বভাবের পরিচয় দেয় অসংখ্য ধন্যবাদ অকারনে হাসি মানুষকে অন্যের সামনে বোকা বলে পরিচয় দেয় জাপান সাউথ কোরিয়া রাশিয়া এবং ভারতবর্ষের মতো দেশে যারা অতিরিক্ত হাসে তাদেরকে সাধারণত কম বুদ্ধিমান হিসেবে মানা হয় সাধারণত এইটাই মনে হয় যখন ভবিষ্যৎ অনিশ্চিত তখন মানুষ অকারনে কেন এত হাসে যখন ম্যাকডোনাল্ড রাশিয়া ঘুরতে গিয়েছিলেন তখন তার কর্মচারীদের বিশেষ অনুশীলন দেয়া হয়েছিল কিভাবে অন্যের সামনে হাসা উচিত এই অধ্যায়ে আরেকটি বিষয় নিয়ে আলোচনা করবো এগুলো কথা বলার সময় মাথা ঝাকানো এবং মাথা নাড়ানো মাথার গতিবিধি নিয়ে বিভিন্ন ধরনের অঙ্গভঙ্গি প্রকাশ করা যায় সাধারণত সাংস্কৃতিক ক্ষেত্রে মাথা ঝাকানো সম্মতির লক্ষণ এবং মাথা নাড়ানো অসম্মতি মাথা ঝাকানো অনুকূল স্বভাবের পরিচয় দেয় মাথা নাড়া প্রতিকূল স্বভাবের মাথা ঝাঁকানোর মাধ্যমে অন্যের প্রতি সম্মতি জানায় তার ধারণাকে গ্রাহ্য করে এবং সাথে সাথে তাদের মতামতের প্রতি মনোযোগ দেয় এই মাথা ঝাকালো এবং মাথা নাড়ানো হাসির সাথে সাথে প্রকাশ পায় এর মাধ্যমে মানুষের সম্মতি এবং অসম্মতির পরিচয় পাওয়া যায় দুইবার মাথা নাড়ালো অর্থ হল বক্তাকে এইটা বুঝিয়ে দেওয়া যে সে যেন তার কথা বলার গতি বাড়ায় অন্যদিকে বারবার মাথা নাড়ানোর অর্থ হলো বক্তা কে কথা বলার মাঝখানে থামিয়ে দেওয়া কখনো কখনো অপ্রয়োজনীয়ভাবে মাথা নাড়ানো মানুষের কঠোর ব্যবহারের পরিচয় দেয় এর দ্বারা মানুষের প্রভাবশালী হওয়ার পরিচয় পাওয়া যায় ভদ্র এবং মনোযোগ সহকারে মাথা নাড়ানো একজন ভালো শ্রোতা লক্ষণ এর মাধ্যমে শ্রোতা বক্তা কে কথা বলার জন্য অনুপ্রাণিত করে যার ফলে বক্তা ও তার সম্পূর্ণ ধারণা এবং ভাবনা খুব সুন্দর ভাবে প্রকাশ করতে সক্ষম হয় মাথা নাড়ানো পছন্দ অপছন্দের পরিচয় দিয়ে থাকে কথোপকথনের সময় একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ইন্টারভিউয়ের সময় প্রশ্নকর্তা মাথা নাড়ানো সাধারণত প্রার্থীকে কথা বলার জন্য অনুপ্রাণিত করে এবং তার ধারণা প্রকাশের জন্য অধিক সময় দেয় কলেজ পড়ুয়াদের ক্ষেত্রে এ ধরনের মাথা নাড়ানো মাধ্যমে পছন্দ এবং অপছন্দের পরীক্ষা করা হয়েছে ইন্টারভিউ এর ক্ষেত্রে মাথা নড়ানোর মাধ্যমে প্রার্থীর ক্ষমতার পরিচয় পাওয়া যায় পরীক্ষামূলকভাবে দেখা গেছে তার মাথা নাড়ানো এবং মনোযোগ সহকারে কথা শোনা বক্তাকে অনুপ্রাণিত করে কথা বলার জন্য এবং ভাব প্রকাশের জন্য মাথা নাড়ানোর মাধ্যমে কোন কথোপকথনকে বজায় রাখা যায় বা সম্পন্ন করা যায় মাথা নাড়িয়ে আমরা অন্যজনকে বুঝিয়ে দিতে পারি যে তাদের মতামত আমরা গ্রহণ করতে পারবো কিনা আমরা এটাও বুঝিয়ে দিতে পারি যে আমরা তাদের কথোপকথন এবং মতামত গ্রহণ করতে ইচ্ছুক কিনা মাথা নাড়ানো মাধ্যমে আমরা অন্যকে তার ভাব বিনিময়ের জন্য অনুপ্রাণিত করে থাকে এটা স্পষ্ট বোঝা যায় যে প্রত্যেক সামাজিক এবং সাংস্কৃতিক স্তরে মাথা নাড়ানো একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কোন কিছু শোনার জন্য এবং মতামত ব্যক্ত করার জন্য এই ভিডিওটিতে মাথা নাড়ানো এবং ঝাঁকানোর তাৎপর্য নিয়ে আলোচনা করা হয়েছে মাথা নাড়ানো এবং ঝাকানো কোন জিনিসের প্রতি সম্মতি বা অসম্মতি জানানোর জন্য ব্যবহার করা হয় মাথা নাড়ানো এবং ঝাঁকানোর গতি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ধীরগতিতে মাথা নাড়ানো অর্থ হল সম্মতি জানানো যখন কোন মানুষ শারীরিক গতিবিধি নিয়ে ব্যাখ্যা করেন এবং হুম জানিয়ে নিজের মতামত বোঝান সেক্ষেত্রে তার অর্থ হলো তার ব্যাখ্যা টি সঠিক যখন আমরা কোন জিনিস অপছন্দ করি তখন সাধারণত মাথা নাড়িয়ে বলে থাকি" আমার মনে হয়না এই জিনিসটি এরকম ধরনের জোরে মাথা নাড়ানো অর্থ হলো অসম্মতি সাধারণত মাথা নাড়িয়ে আমরা অনুপ্রাণিত করি তার বক্তব্য রাখার জন্য এ ধরনের বক্তা এবং শ্রোতা উভয়ের ক্ষেত্রে প্রযোজ্য আপনা কথা বলার সময় মাথা ঝাঁকিয়ে সাধারণত আমাদের সম্মতিতেই এবং বুঝিয়ে দিতে চাই যে আমরা বক্তাকে শুনছি এবং বোঝার চেষ্টা করছি এর মাধ্যমে আমরা জানাই যে আমরা বক্তার প্রতি মনোযোগ সহকারে আগ্রহ দিয়ে তার বক্তব্য শুনছি এবং তার মতামতের সাথে সম্মতি জানাচ্ছি মাথা নাড়ানোর মাধ্যমে আমরা শ্রোতা হিসেবে কোন বক্তব্য ভাষার মাধ্যমে প্রকাশ না করে বক্তা কে বুঝিয়ে দিতে পারি যে আমরা তার সাথে সহমত শ্রোতা মাথা নাড়ানোর মাধ্যমে কথোপকথনের সময় তার সাথে স্বতঃস্ফূর্তভাবে জড়িত থেকে খুব ভালোভাবে তথ্য সংগ্রহ করতে পারে আগ্রহ প্রকাশের মাধ্যমে বক্তা অনেক কিছু তথ্যের প্রকাশ করে ফেলেন যদি শ্রোতা বক্তার প্রতি আগ্রহ প্রকাশ করেন বক্তা কথা বলতে খুবই আনন্দিত এবং প্রফুল্লিত হয়ে উঠে বেশি কথা বলেন যদি বক্তা কথা বলার সময় চুপচাপ বসে থাকে পুনরায় একই প্রশ্ন করেন তার থেকে এটা স্পষ্ট বোঝা যায় যে শ্রোতা বক্তার প্রতি কোন ধ্যান দেননি মাথা নাড়ানো এবং ঝাঁকানোর সাথে সাথে আরেকটি গুরুত্বপূর্ণ জিনিস হল মাথার অবস্থানকে কাত করা এখন আলোচনা করা যাক মাথার কাত করার তাৎপর্য কি কি হতে পারে আমাদের মাথায় ঘাড়ের সাথে সংযুক্ত ঘাড় কাত করে উপরের দিকে বা নিচের দিকে বা সামনে পেছনে ঘুরিয়ে বিভিন্ন ধরনের আবেগ প্রকাশ করা যায় সাধারণত বাম বা ডানদিকে ঘাড় ঘুরিয়ে কোন জিনিসের প্রতি আগ্রহ প্রকাশ করে এধরনের গতিবিধির উদ্দেশ্য হলো কোন জিনিসের প্রতি একটি ভদ্র এবং শান্ত স্বভাবের আগ্রহ প্রকাশ করা কথা বলার সময় ঘাড়ের বাম বা ডানদিকে ঘুরিয়ে কথা বলা অনেক কিছু ভাবের প্রকাশ করে এখানে অ্যালেন পেশ কথা উল্লেখ করব তার মতে তিন ধরনের মাথার অবস্থান হতে পারে মাথার উপর দিকে করা নিচের দিকে করার এবং ঘাড় বেঁকিয়ে কথা বলা মাথার উপর দিকে রেখে কথা বলা অর্থ হলো নিষ্ক্রিয় স্বভাব দেখানো এর সাথে হাতের আঙ্গুলের গতিবিধি ব্যাখ্যা করা যায় তাহলে এর বিভিন্ন অর্থ এবং তাৎপর্য প্রকাশ পায় কোন মানুষ যখন মাথা উঁচু করার সাথে সাথে নিজের থুতনি তুলে কথা বলে তখন তার দ্বারা তার আত্মবিশ্বাস প্রভাবশালী আচরণের পরিচয় পাওয়া যায় এ ধরনের আচরণের মাধ্যমে মানুষ বুঝিয়ে দেয় যে সে অন্য কাউকে ভয় করে না সাধারণভাবে এই ধরনের অঙ্গভঙ্গি উচ্চতর মানসিকতা এবং নির্ভীকতা পরিচয় দিলেও যারা প্রকৃতপক্ষে আত্মবিশ্বাসী এবং নির্ভীক তারা এই অঙ্গভঙ্গি খুব কম ক্ষেত্রে ব্যবহার করে থাকে মাথা কাত করে মানুষ তার আবেগের পরিচয় দেয় চার্লস ডারউইন উল্লেখ করেছেন মানুষ যখন কোন জিনিস জানতে খুব আগ্রহী হয়ে ওঠে তখন সে তার মাথা কাত করে সে জিনিসের প্রতি মনোযোগ দেয় বিভিন্ন অঙ্কন এবং চিত্র ক্ষেত্রে দেখা গেছে সাধারণত পুরুষদের তুলনায় নারীদের ক্ষেত্রে মাথা কাত করা স্বভাব বেশি লক্ষণীয় গবেষকরা বলেছেন নারীদের ক্ষেত্রে পুরুষদের তুলনায় এই অঙ্গভঙ্গি তিন গুন বেশি প্রকাশ পায় এটি সাধারনত শারীরিক মেলামেশা কে বেশি ইঙ্গিত করে সাধারণত সমঝোতা করার সময় মাথা কাত করে থাকা অন্যজনকে আরেকজনের সম্বন্ধে গ্রাহ্য করার ইঙ্গিত দেয় সাধারণত নারীদেরকে মাথা সোজা করে কথা বলার জন্য শিক্ষা দেওয়া হয় মাথা কাঁধ করার এই ধরনের স্বভাব থেকে অন্যজনের মানসিক চিন্তাধারার পরিচয় পাওয়া যায় কথোপকথন সময় মানুষ যদি তার মাথা কাত করে সামনের দিকে হাত বাড়িয়ে নিজের থুতনি প্রকৃষ্ট করে কথা শুনে তারা এই অনুমান করা যায় যে শ্রোতা খুব মনোযোগ সহকারে তথ্য সংগ্রহে ইচ্ছুক যখন তুমি নিজে কোন জিনিসের প্রতি প্রকৃতপক্ষে আগ্রহ প্রকাশ করো তখন তুমি এই ধরনের আচরণ করে থাকো এখন দেখা যাক মানুষের বাম দিক এবং ডান দিকে মাথা কাত করার তাৎপর্য কী হতে পারে কেউ যদি মাথা ডান দিকে কাত করে থাকে তাহলে সে খুব সৃজনশীল ব্যক্তিত্বের মানুষ মাথা যদি বাম দিকে কাত করা হয় তাহলে সে বুদ্ধিমত্তার সাথে কোন পরিস্থিতি বা তথ্য বিশ্লেষণ করতে পছন্দ করে মাথা কাত করা একটি বিশ্বাসের পরিচয় দেয় এবং এই অঙ্গভঙ্গির মাধ্যমে মানুষ সংবেদনশীল হতে পারে এই ধরনের আচরণ মানুষের মনে ভয় সঞ্চার করে না প্রিন্সেস ডায়ানার এই ধরনের অঙ্গভঙ্গি খুবই বিখ্যাত এটি বিখ্যাত হলেও কখনো কখনো দুঃখের বার্তা প্রকাশ করে মাথা এবং থুতনি নিচের দিকে অবস্থান করে নিজেকে প্রকাশ করা একটি প্রতিকূল স্বভাবের পরিচয় দেয় কোন কোন ক্ষেত্রে আক্রমণ ব্যক্তিত্বে প্রকাশ করে এটি লক্ষ্য করা গেছে মানুষ মাথা নিচু করে হাতের আঙ্গুল বন্ধ রেখে নিজেকে প্রকাশ করার মাধ্যমে বোঝাতে চাই যে মানুষটি আলোচনায় অংশগ্রহণ করতে ইচ্ছুক নয় তাই সাধারণত বক্তারা এবং শিক্ষকরা শ্রোতাদের নিজের আলোচনায় শামিল করার জন্য সাধারণত এই ধরনের মানুষদের কে প্রথমে উৎসাহিত করতে চায় যারা অভিজ্ঞ শিক্ষক তারা প্রথমেই এ ধরনের মানুষদের কে চিহ্নিত করে এবং তাদেরকে আলোচনায় অংশগ্রহণ করার জন্য প্রয়াস করে তুই কোন অনুষ্ঠান বা আলোচনা আরম্ভ হওয়ার পূর্বে প্রথমে এমন একটি মনোরঞ্জনকারী কাজ করা উচিত যার দ্বারা প্রত্যেকটি মানুষ আলোচনায় অংশগ্রহণ করবে এই কাজের মাধ্যমে যে মানুষ মাথা নিচু করে বসে থাকে সেই মানুষটিকে ও আলোচনায় যেনতেন প্রকারে শামিল করা যায় মাথার অবস্থান এবং কাত করা ছাড়াও মাথার গতিবিধির মাধ্যমে অনেক কিছু ভাবের ইঙ্গিত করা যায় এর মাধ্যমে বোঝা যায় যে মানুষটি পরিস্থিতির সাথে সহজেই মানিয়ে নিতে পারে এবং পরিস্থিতিকে সহজে গ্রহণ করতে পারে এখানে একটি কুকুরের ছবি দেখানো হলো এখানে বোঝা কঠিন যে কুকুররা কেন এই ধরনের ঘাড় বেঁকিয়ে সাধারণত তাদের অঙ্গভঙ্গি প্রকাশ করে এর তাৎপর্য খুবই আশ্চর্যজনক মাথা ঝাকানো সম্মতির এবং কখনো কখনো ক্ষেত্রে উত্তেজনার প্রকাশ করতে পারে আমি আমার নিজস্ব অভিজ্ঞতা ব্যক্ত করতে চাই মাথা নাড়ানো এবং ঝাঁকানোর ক্ষেত্রে আমি দুইটি জিনিস বুঝতে পেরেছি একটির অর্থ হলো কিছুই বুঝতে না পারা দ্বিতীয় টার অর্থ বিভ্রান্তি মাথা ঝাঁকানোর সবথেকে বেশি ব্যবহার সাধারণত টিভিতে দেখা যায় যেমন কি টিভিতে এটা বলার সময় যে আমি তোমার মাকে দেখা করেছি বক্তা সাধারণত মাথা ঝাঁকিয়ে তার বক্তব্য রাখতে চাই এই ভিডিওটিতে মাথা ঝাঁকানোর তাৎপর্য জো নাভাররোবর্ণনা করেছেন সাধারণত মাথা ঝাকানো এবং নাড়ানো তিনি গুরুত্ব দিয়েছেন তিনি উল্লেখ করেছেন মানুষ মিথ্যে হাসি দেখিয়ে দিতে পারে কিন্তু কখনোই স্বতঃস্ফূর্তভাবে মাথা নাড়াবে না মানুষ যদি কোন পরিস্থিতির সাথে মানিয়ে নিতে না পারে তখন সে কখনোই স্বতঃস্ফূর্তভাবে ঘাড় বেঁকিয়ে মাথা ঝাঁকিয়ে তার প্রকাশ করবে না এই আলোচনার মাধ্যমে মাথা বিভিন্ন অবস্থানের এবং বিভিন্ন ধরনের হাসির উল্লেখ করা হয়েছে সমস্ত রকমের প্রকার এখানে ব্যক্ত করা হয়নি কিছু বিশেষ প্রকারের বর্ণনা পরবর্তী অধ্যায় আলোচনা করা হবে এবং কিছু আলোচনা সরাসরি করা যেতে পারে